হ্যালো আমরা ম্যানেজিং সার্ভিসেস এবং তার সমসাময়িক বিষয়ে আলোচনার পঞ্চম সপ্তাহে আছি আমি গতকাল যেখানে শেষ করেছিলাম সেখান থেকেইশুরু করব আমরা সেগমেন্টেশন টার্গেটিং পসিশনিং এবং ভ্যালু প্রপোজিশন তৈরি করার বিষয়ে আলোচনা করছি যেরকম গ্রাহকরা পছন্দ করবে আমরা গতকাল এই নির্দিষ্ট চিত্রটি নিয়ে আলোচনা করছিলাম কারণ এটি পসিশনিংধারণার সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত যার মূল অর্থ একটি নির্দিষ্টটার্গেটেড গ্রাহক গোষ্ঠীর জন্য ভ্যালুর একটি সেট তৈরি করা সেহেতু পজিশনিং মার্কেট সেগমেন্টেশন গ্রাহক সনাক্তকরণ ব্যক্তিত্ব গভীরভাবে বোঝা গ্রাহকদের আচরণ এবং তাদের জন্য ভ্যালু প্রপোজিশনের একটি নির্ভুল আকর্ষণীয় প্যাকেজ তৈরির সাথে খুব জড়িত আমরা গতকাল আলোচনা করেছি যে বিশ্বব্যাপী স্বীকৃত পরিষেবাগুলি প্রায়শই এই কোয়াড্রেন্টে শুরু হয় যাকে আমরা সম্পূর্ণ ফোকাসড বলি এর অর্থ একটি পরিষেবা প্যাকেজ যা কোনও নির্দিষ্ট প্যাকেজ অফার সহ একটি নির্দিষ্ট মার্কেটে ফোকাস করে যেমনটি আমরা গতকাল আলোচনা করেছি অরবিন্দ আই কেয়ার হাসপাতাল দক্ষিণ ভারতের মাদুরাইয়ে একটি আই কেয়ারফেসিলিটি হিসাবে অর্থনৈতিক পিরামিডের নীচে অবস্থিত এবং অর্থনৈতিকভাবে বঞ্চিত গ্রাহকদের জন্য শুরু হয়েছিল সুতরাং পরিধি খুব সংকীর্ণ ছিল টার্গেট মার্কেটটি খুব স্পষ্টভাবে চিহ্নিত হয়েছিল এবং প্রদত্ত পরিষেবাটি ছিল ছানি ছানির চিকিৎসা করা রোগীদের অপারেশন করা যারা রেটিনার লেন্সগুলি জমাট বাঁধার জন্য দৃষ্টি হারিয়ে প্রতিবন্ধী সুতরাং তারা প্রক্রিয়াগুলি তৈরি করেছে তারা এই মার্কেট ফোকাস এবং পরিষেবা ফোকাসের ভিত্তিতে কর্মচারীর দক্ষতা তৈরি করেছে একবার তারা যখন প্রতিষ্ঠিতহয়েছে এবং একবার তারা সেই নির্দিষ্ট পরিষেবা প্যাকেজের বিশেষ শিল্প ওবিজ্ঞানে দক্ষতা অর্জন করেছে তারপরে তাদের জন্য বিভিন্ন ট্র্যাজেক্টরিগুলি খোলা রয়েছে যেমন আমরা গতকালও আলোচনা করেছি ভজহরি মান্না উচ্চ মানেরট্রেডিশনাল বাঙালি খাবার আধুনিক সুবিধায় আধুনিক পরিবেশে সরবরাহ করে আমরা আলোচনা করেছি ভজহরি মান্না সম্পর্কে এবং একইভাবে মুগলাই খাবারের জন্য দিল্লির খুব বিখ্যাত প্রতিষ্ঠান করিমের মতো উদাহরণ রয়েছে তারা পুরানো দিল্লিতে শুরু করেছিল বহু বছর ধরে তারা সেখানে ছিল এখন দক্ষিণ দিল্লিতে তাদের আরও একটি শাখা রয়েছে ডেলিভারি র জন্য কিছু ছোট ছোট আউটলেট রয়েছে তবে তারা মূলত দিল্লি কেন্দ্রিক অন্যদিকে সাগর দিল্লির খুব বিখ্যাত দক্ষিণ ভারতীয় রেস্তোঁরা তারা দক্ষিণ দিল্লিতে একটি ছোট প্রতিষ্ঠানে শুরু করেছিল তবে তারা যা করছিল তাতে তারা এত দক্ষ হয়ে ওঠে যে তারা তাদের অনেক বড় প্রতিদ্বন্দ্বীদের দখল করে নিতে সক্ষম হয়েছিল এবং আজ তারা পুরো দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছে পুরো উত্তর ভারত জুড়ে ভারতের আরও অনেক শহর এবং এমনকি বিদেশেও তাদের শাখা রয়েছে সুতরাং যেমন আমরা এখানে দেখছি সেই ব্যবসাগুলি পুরোপুরি ফোকাসড দক্ষ ব্যবসা পরিষেবা ব্যবসা একটি নির্দিষ্ট পরিষেবার উপর ফোকাসড সময়ের সাথে সাথে অরবিন্দ আই কেয়ার এর মতো একটি নির্দিষ্ট মার্কেট সেগমেন্ট ফোকাসড থাকছে তারা একই মার্কেটের দিকে ফোকাস রেখে চলেছে পরিবেশন করা মার্কেটগুলির সংখ্যা তাদের কাছে একইরূপে রয়েছে তারা তাদের যে মূল মিশন নিপীড়িত দের অর্থনৈতিক ভাবে দুর্বল জনগোষ্ঠীর উচ্চ মানের বিশ্বব্যাপী স্ট্যান্ডার্ড চিকিত্সা পরিষেবা দেওয়ারপ্রতিখুবই নিষ্ঠাবান তবে এখন তাদের চোখের যত্নের মধ্যে তাদের আসল সেবা ছানি অপারেশন এর সাথে বিভিন্ন ধরনের চোখের চিকিৎসা যোগ করেছে যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি গ্লুকোমার জন্য ম্যাকুলার অবক্ষয় অন্যান্য চোখের জটিল রোগ এখন তাদের কাছে সেই ডোমেনের মধ্যে বিস্তৃত পরিষেবা পাওয়াযায় অবশ্যই তারা অন্যান্য চিকিত্সা ক্ষেত্রেযাচ্ছে না তবে এইরকমভাবে অরবিন্দ এই কোয়াড্র্যান্ট থেকে এই কোয়াড্র্যান্টে চলে এসেছিল অরবিন্দের আজ একই মার্কেট তবে অনেক পরিষেবা অন্যদিকে ভজহরি মান্না বা সিসিডি স্টারবাকস এই বিখ্যাত পরিষেবাসংস্থাগুলির ফোকাস তাদের পরিষেবা যেমন ভজহরি মান্না বাঙালি খাবার কফি ক্যাফে ডে বা স্টার বকস কফি তবে এরা অনেকগুলি মার্কেট পরিবেশন করছে এটি বোম্বেতে খুব আপ মার্কেট অঞ্চলে ব্যবসা করে এরা অন্যান্য শহরে পরিষেবা করছে বিজনেস মার্কেটে সিসিডি পরিবেশন করে আইআইটির মতো সংস্থা এবং অন্যান্য অনেকগুলি স্থান সুতরাং তাদের ভ্যালু প্রপোজিশন একই থাকে তারা একই ধরণের খাদ্য ও পানীয়ের ব্যবসায় রয়েছে তবে তারা বিভিন্ন ধরণের গ্রাহকদের পরিবেশন করে সংক্ষেপে ব্যবসা সাধারণত এখানে শুরু হয় এবং তারা হয় সংকীর্ণ পরিষেবার অফারগুলি নিয়ে বিভিন্ন ধরণের মার্কেটগুলিতে যায় অথবা তারা সংকীর্ণ ভাবে ডিফাইন্ড মার্কেট অংশে বিস্তৃত পরিষেবা প্রদান করে গতকাল আমি আপনাদেরকে অনুরোধ করেছি যে আপনারা পসিশনিং বলতে যেটা বুঝেছেন তার সাথে এই ছটি ব্লকে দেখানো প্রশ্নগুলো মেলানোর চেষ্টা করুন আপনারা এভাবেপ্রশ্ন শুরু করুন আমাদের বর্তমান পরিষেবাগুলির জন্য ভ্যালু প্রপোজিশনটি কী আমরা কোন মার্কেট সেগমেন্টকে টার্গেট করছি আমরা এখন কোন গ্রাহকদের পরিবেশন করি আমরা কাদেরকে টার্গেট করতে চাই আমাদের সংস্থা সম্পর্কে বর্তমান এবং সম্ভাব্য গ্রাহকদের মনে কি ধারনা আমাদের প্রতিটি পরিষেবা কীভাবে আমাদের প্রতিযোগীদের থেকে পৃথক এগুলি কিছু নতুন ধারণা এখন দেখুন এই ফ্যাক্টরগুলো বেশিরভাগই ইন্টারনাল এবং কিছু এক্সটারনাল ও আছে যেমন ধরুন কি করে এই পরিষেবাগুলি আমাদের কম্পিটিটরের পরিষেবা থেকে আলাদা গ্রাহকদের প্রয়োজনীয়তা মেটানোর ক্ষমতা সম্পর্কে আমাদের পরিষেবা নিয়ে টার্গেট কাস্টমাররা কি মনে করে আমাদের প্রতিযোগিতামূলক অবস্থানকে আরো শক্তিশালী করতে আমাদের কি কি পরিবর্তন করা দরকার এইগুলি ইনপুট পদক্ষেপ এগুলি ইন্টারনাল সিদ্ধান্ত যে কিরকম ভ্যালু প্রপোজিশন আপনি অফার করতে চান কি ধরনের কাস্টমারকে পরিষেবা দিতে চান এবং কাস্টমারের মনে আপনি কি রকম ধরনের ধারণা তৈরি করতে চান এখন আমরা এক্সটার্নাল কারণগুলি লক্ষ্য করি যেমন প্রতিযোগীদের সাথে তুলনা করলে আমাদের অবস্থান কোথায় এবং গ্রাহকদের প্রয়োজনকে আমরা কম্পিটিটরেরথেকে আলাদাভাবে কিভাবে মেটাতে পারি এখন আমি আপনাদের অনুরোধ করছি যে আপনারা কোন একটা নতুন পরিষেবা অথবা এমন কোন পরিষেবা যেটা আপনারা জানেন এবং বোঝেন যে সেটি ওই চারকোয়াড্রেন্ট র মধ্যে কোনটাতে আছে এবং তারপরে এই ছয়টি ব্লকের প্রশ্নগুলির উত্তর বার করার চেষ্টা করুন আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করিনি তবে এমন ব্যবসা রয়েছে যা ফোকাসডনয় এই ব্যবসা গুলি বিগ বাজারের মতো হতে পারে না কারণ সেখানে থাকে সম্পূর্ণ অন্য ধরনের জিনিস অন্য ধরনের লোকেদের জন্য উদাহরণস্বরূপ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং তার বিপরীত গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক যার নাম থেকেই বোঝা যায় যে তাদের ফোকাস গ্রামগুলিতে বিশেষ ধরণের অর্থনৈতিক প্রোফাইলের গ্রাহকদের পরিবেশনার উপর তাদের ফোকাস থাকে তবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এমনকি তাদের ভ্যালু প্রপোজিশনটিও সমস্ত ধরণের গ্রাহকের জন্যই বানানো তারা পুরো ভারত জুড়ে ছড়িয়ে থাকা বৈচিত্র্যকে উপস্থাপন করে তারা এমন গ্রাহককে পরিষেবা করে যার কেবল ৫০০ টাকার আমানত রয়েছে এবং তারা ৫০০ কোটি টাকা জমা থাকা গ্রাহকেরও পরিষেবা করে তবে প্রত্যেকের কাছে সবকিছু হওয়া খুবই কঠিন সুতরাং মৌলিকভাবে আমরাএই দুটি পৃথক পরিষেবার কথা আলোচনা করছিএকটি মার্কেট ফোকাসড এবং অন্যটি পরিষেবা ফোকাসড আমরা এখনই আলোচনা করেছি যেনির্দিষ্ট ফোকাস নেই এরকম ব্যবসার স্পষ্টত সবসময়ই একটি বিপদের আশঙ্কা থাকে এবং প্রায়শই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো সর্বশ্রেষ্ঠ অবস্থান ধরে রাখা এবং তার সাথে সাথে উচ্চমানের পরিসীমা বজায় রাখা খুবই কঠিন হয় জেনারেল ইলেকট্রিক এবং আমাদের নিজস্ব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো সংস্থাগুলি রয়েছে যারা বিভিন্ন ধরণের অফারিং বিভিন্ন ধরনের মার্কেটে প্রদান করা সত্ত্বেও উচ্চ স্তরের পরিষেবার উৎকর্ষতা বজায় রাখতে সক্ষম হয়েছে তবে ভাল কৌশল হল একটি স্বতন্ত্র এসটিপি তৈরি করা একটি স্বতন্ত্র পজিশন যা আলাদা করে চিহ্নিত গ্রাহকদের একটি স্বতন্ত্রভাবে চিহ্নিত অফারিং পরিবেশন করে সুতরাং মৌলিকভাবে আমরা কীভাবে টার্গেট সেগমেন্ট নির্বাচন করব সেটা প্রভাবিত করবে কীভাবে আমরা ভ্যালুর পোর্টফোলিও তৈরি করব সেগমেন্ট নির্দিষ্ট থাকলেঅফারিং এর মান এর মধ্যে সমতা বা সেটা অতিক্রম করা সহজ আপনি একটি ভ্যালু প্রপোজিশন তৈরি করতে পারেন যা অরবিন্দের ক্ষেত্রে আমরা দেখেছি যেটা কেবল লাভের সম্ভাবনার থেকে অনেক বেশি যদি আপনি সকলকে সব ধরনের পরিষেবা দেওয়ার চেষ্টা করেন সেই জাতীয়সুপার অর্ডিনেট মহান যন্ত্রপাতি তৈরি করা কঠিন তবে কোনও পরিষেবাতে ফোকাসডবা মার্কেট ফোকাসড পজিশনিংথাকলে স্টারবাকস বা কফি ক্যাফে ডে বা অরবিন্দ আই কেয়ার বা ভজোহরি মান্নার মতো দুর্দান্ত পরিষেবা তৈরি করা সম্ভব এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পেরেছি যে এই পজিশনিং তৈরি হয় একটি বান্ডিল হিসাবে পজিশনিংরভ্যালু সেটে অনেকগুলি জিনিস রয়েছে সুতরাং এটি একটি ভ্যালুর সেট কোন একক ভ্যালু নয় আমরা প্রায়শই ভ্যালু সেটের মধ্যে এই পৃথক আইটেমগুলিকে এট্রিবিউট বলে থাকি এবং এই বৈশিষ্ট্যগুলি দুটি ভিন্ন ধরণের হয় তার মধ্যে একটি হল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এর উদাহরণস্বরূপ এয়ারলাইন্স পরিষেবার ক্ষেত্রে সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটি গুরুত্বপূর্ণ কারণ এটি প্রায় বাধ্যতামূলক আপনি যদি আপনার যাত্রীদের এবং বিমানের জন্য উচ্চ শ্রেণীর নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত না করেন তবে আপনি বিমান সংস্থা হিসাবে টিকে থাকতে পারবেন না আপনি যে সকল ব্যক্তির পরিষেবা করেন এবং যে মেশিন বা সিস্টেম পরিষেবাগুলি পরিবেশন করতে ব্যবহার করেন উভয়ই নিরাপদ এবং সুরক্ষিত থাকতে হবে সুতরাং এটি গুরুত্বপূর্ণ কোনও যাত্রী বা গ্রাহক কোন বিমান সংস্থা বেছে নেবে না যারা নিরাপত্তা এবং সুরক্ষার অনুভূতিটিদেখায় না বা প্রকাশ করে না তবে একবার এটি হয়ে যাওয়ার অর্থ আপনি এটি অর্জন করেছেন এবং আপনি এই প্রবেশের বাধা পেরিয়ে গেছেন নিরাপত্তা এবং সুরক্ষার ক্ষেত্রে আপনি সেই স্তরের আশ্বাস প্রদান করেছেন আপনি একইরকম যোগ্যতা অর্জনকারী অন্যান্য সংস্থার সাথে আছেন এবং এই পর্যায়ে গ্রাহকরা অন্যান্য এট্রিবিউট এর ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন যে তারা কোন এয়ারলাইন্সের বিমানে ভ্রমণ করবেন সুতরাং সেই এট্রিবিউট গুলি সুরক্ষা এবং নিরাপত্তার মতো তাত্পর্যপূর্ণ নয় যা বাধ্যতামূলক তবে এই এট্রিবিউট গুলি কিন্তু নির্ধারক এদেরকে ডিটারমাইন্ড এট্রিবিউট বলা হয় কারণ সমস্ত এয়ারলাইন্সগুলি যারা সকলেই নিরাপত্তা এবং সুরক্ষার জন্য যোগ্যতা অর্জন করেছে তাদের মধ্যে থেকে কাদের বিমানে ভ্রমণ করবে তা নির্ধারণ করতে গ্রাহক এই বৈশিষ্ট্যগুলি ব্যবহার করে এগুলি হচ্ছে যেমন ভাড়া বা তাদের সময়সূচি আগমন প্রস্থানের সময় ইকোনমি শ্রেণীর ভাড়া বা তাদের পরিষেবা এবং অন্যান্য সুযোগসুবিধাগুলি চেক ইন টাইম বয়স্ক এবং প্রবীণ নাগরিকদের জন্য সহায়তা হুইলচেয়ারের উপলভ্যতা ইত্যাদি এই ধরনের বহু এট্রিবিউট আছে এবং গ্রাহকের প্রয়োজনীয়তার ও একটা শ্রেণীবিভাগ আছে গ্রাহকের ধরণ অনুযায়ী সেই প্রয়োজনীয়তাকে পূর্ণ করা হয় একজন প্রবীণ নাগরিক যখন একা ভ্রমণ করছেন তার কাছে ডিটারমিনেন্ট এট্রিবিউট হবে সঙ্গীর প্রাপ্যতা হুইল চেয়ারের উপলভ্যতা আসনগুলির প্রাপ্যতা ইত্যাদি অন্যদিকে কোনও তরুণ পরিবারের ছুটিতে যাবার জন্য সম্ভবত ভাড়া এবং ফ্লাইটের সময়সূচীগুরুত্বপূর্ণ এট্রিবিউট হয়ে উঠবে সুতরাং এট্রিবিউট এর দুটো ধরনকে আমরা বলতে পারি নাটকে টিকে থাকার জন্য একটা গেট পাসের মত যেটা অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড লেভেলে বজায় রাখতে হবে তবে আপনি একবার নাটকে আসার পরে সেখানে অন্য সেটগুলি থাকবে যাকে আমরা ডিটারমিনেন্টবলছি যা নির্ধারণ করবে যে আপনাকে গ্রাহকরা পছন্দ করবে কিনা সুতরাং আমরা কিছুক্ষণ আগে পজিশনিং এর ছয়টি ব্লক নিয়ে আলোচনা করছিলাম যে এগুলি নির্ভর করে ইন্টারনাল সিদ্ধান্ত এবং ইন্টারনাল বিশ্লেষণের উপর এবং তার পাশাপাশি ইন্টারনাল অনুমানের উপর যে আমরা কোথায় যেতে চাই কোন গ্রাহককে আমরা আজ পরিবেশন করছি কোন ধরণের গ্রাহককে আমরা আগামীকাল এটি পরিবেশন করতে চাই ইত্যাদি তাছাড়াও রয়েছে এক্সটার্নাল সিদ্ধান্তের সেট যেমন আজ আমাদের গ্রাহক কারা আমাদের বর্তমান প্রতিদ্বন্দ্বী কারা এবং তাদের সাথে তুলনা করলে আমাদের অবস্থান কোথায় ভবিষ্যতে কারা আমাদের প্রতিদ্বন্দ্বী হতে পারে এবং আমরা তাদের সাথে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করব এই জাতীয় নানান সমস্যা তার মানে আমাদের ইন্টারনাল বিশ্লেষণের সাথে সাথে এক্সটার্নাল বিশ্লেষণ এবং মার্কেট বিশ্লেষণ ও করতে হবে আমরা যেমন সেগমেন্টেশন এর কথা বলছিলাম যা পজিশনিংর সাথে খুবই জড়িত সেগমেন্টেশন করতে যে ধরনের বিশ্লেষণের প্রয়োজন তা হলো সেগমেন্টের সাইজ কিরকম তার বৃদ্ধির হার কতটা সেটাকে ঠিকমতো পরিমাপ করা যায় কিনা এবং সেখানে অ্যাক্সেস করা কতটা সোজা সেগমেন্টটি খুব আকর্ষণীয় হতে পারে তবে আপনার কি সেখানে অ্যাক্সেস নেওয়ার মত সঠিক পরিকাঠামো আছে উত্তর পূর্ব ভারতে আপনার দেওয়া পরিষেবার জন্য একটি দুর্দান্ত সেগমেন্ট থাকতে পারে তবে এই ধরণের রিমোট বাজারে অ্যাক্সেসের জন্য আপনার কি পরিকাঠামো আছে সুতরাং এই জিনিসগুলি আপনাকে নির্ধারণ করতে হবে যেটা খুবই মৌলিক এই কারণেই বলা হচ্ছে যে ইন্টারনাল বিশ্লেষণের একটি সেট রয়েছেযেমন সংস্থাগুলির রিসোর্স সীমাবদ্ধতা লক্ষ্য মূল্যবোধ এবং এক্সটার্নাল বিশ্লেষণযেটা শুধুমাত্র প্রতিযোগী সম্পর্কে নয় বাজারের কাঠামো নিয়মকানুন দাম ছাড়া অন্য কোন বাধা ইত্যাদি নিয়েও করতে হবে সুতরাং এই চিত্রটি যা এখানে আপনার সামনে রয়েছে এটি আপনাকে খুব সম্মিলিত এবং বিস্তীর্ণ ভাবে বোঝার সুযোগ দেয় যাতে সেগমেন্টেশন টার্গেটিং এবং পজিশনিং এর উপর ভিত্তি করে আপনার মার্কেটিং অ্যাকশন প্ল্যান তৈরি হয় যেখানে থাকবে গ্রাহক সেগমেন্টের বিশ্লেষণ এবং আপনার টার্গেট সেগমেন্টের সনাক্তকরণ এবং তারপরে সেই টার্গেট সেগমেন্টের জন্য আপনার পছন্দসই প্যাকেজটি স্পষ্ট করে জানান এবং খুব স্পষ্ট ভাষায় বলুন যে আপনার ভ্যালু প্রপোজিসনের মাধ্যমে গ্রাহকদের কি সুবিধা হবে এবং বিশ্লেষণ করুন কীভাবে আপনি অন্যদের সাথে পার্থক্য করবেন এবং কীভাবে সেই পার্থক্য বজায় রাখবেন প্রায়শই আমার মনে হয় আমি এটিআগেরক্লাসেও উল্লেখ করেছি আমাদের এই তিনটি মৌলিক প্রশ্নের উত্তর দিতে হবে কেনকেউ এই পরিষেবা কেনাবে কেন তারা আমাদের কাছ থেকে কিনবে এবং কেন তারা আমাদের কাছ থেকে কেনা অব্যাহত রাখবে যে কারণে তারা আমাদের কাছ থেকেকিনবে এবংকেনা অব্যাহত রাখবে এটিকেই কম্পিটিটিভডিফারেন্সিয়েশন এবং কন্টিনুইং ডিফারেন্সিয়েশন বলে এই ডিফারেন্সিয়েশনটি স্থির থাকবে না এবং এটির বিকশিত হওয়ার প্রয়োজন আছে কারণ প্রতিযোগীরা নতুন অফার নিয়ে আসবে এবং তার জন্য আপনার রেসপন্স প্রক্রিয়া থাকতে হবে কখনো আপনাকে প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকতে হবে এবং প্রভাবশালী অবস্থায় থাকলেও আপনার সন্তুষ্ট হওয়া উচিত নয় কারণ আপনার প্রতিদ্বন্দ্বীরা কিভাবে আপনাকে পেছনে ফেলার চেষ্টা করছে তার ভিত্তিতে আপনাকে নতুন ভ্যালু প্রপোজিশন তৈরি করতে হবে অতএব সর্বদা আপনাকে একধাপ এগিয়ে থাকতে হবে মার্কেটিং অ্যাকশন প্ল্যান বি এরভিত্তি এগুলি থেকে প্রাপ্ত হয় যার অর্থ কোনমার্কেট সেগমেন্ট ভ্যালু প্রপোজিসন কি ধরনের এগুলি পাওয়া যাবে আমাদের মার্কেট বিশ্লেষণ আকার অবস্থান বৃদ্ধির প্রবণতা রিসোর্সেরইন্টারনাল বিশ্লেষণ খ্যাতি কনস্ট্রেইনড ভ্যালু ইত্যাদি এবং অবশ্যই শক্তি দুর্বলতা সুযোগ থ্রেট প্রতিযোগিতামূলক বিশ্লেষণ থেকে সুতরাং এই ধরনের বিশ্লেষণের ভিত্তিতে আমরা পেয়ে যাইঅবজেক্টিভ টার্গেট এবংভ্যালু এবং তার থেকে আমরা আমাদেরমারকেটিং একশন প্লান তৈরি করি এই পুরো কোর্সের সমাপ্তির দিকে যখন আমরা গ্র্যান্ড মার্কেটিংপ্লান এবং কৌশলগতমার্কেটিং প্লান তৈরির বিষয়ে কথা বলব তখন আমরাআবার এটা নিয়ে আলোচনা করব সুতরাং মার্কেটিং স্ট্রাটেজি এবং মার্কেটিং প্লান এই বিষয়গুলি আমরা পরে আরেকবার দেখব এবংআমরা যেমন স্লাইডে দেখেছিলাম যে আপনার ভ্যালু প্রপোজিশন এবং আপনার ডিফারেন্সিয়েশন স্থির থাকে না এটি প্রতিযোগিতার প্রতিক্রিয়া হিসাবে বিকশিত হবে এবং আপনাকে অনুমান করতে হবে আপনার প্রতিদ্বন্দ্বীরা কিভাবে এগোবে এবং তার ভিত্তিতে আপনি রেসপন্স করবেন যাতে আপনি তাদের থেকে এগিয়ে থাকতে পারেন আমি এই বিষয় নিয়ে কথা বলে আলোচনা শেষ করব যাকেপজিশনিং মানচিত্র বলা হয় এটি আপনার খুব সহজ মনে হবে যদি আপনি পূর্বের আলোচনাটি অনুসরণ করেন তবে আমরা যদি কোন নতুন হোটেলনিয়ে কথা বলি আমরা খুব সহজ 2 বাই 2 কাঠামোটি তৈরি করব যেখানে y axis এ থাকবে গ্রাহককে যে পরিমাণ মূল্য দিতে হবে সেটি সুতরাং থাকছে ব্যয়বহুল কম ব্যয়বহুল পরিমিত পরিষেবা এবং উচ্চ পরিষেবা এখন ব্যয়বহুল উচ্চতর পরিষেবা মানে হোটেলের জন্য পাঁচতারা অবস্থান তবে তাছাড়াও অন্যান্য বিকল্প থাকতে পারে যেমন কম ব্যয়বহুল কিন্তু যথেষ্ট ভালো পরিষেবাঅনেক বিজনেস হোটেল তাদের সংস্থাকে এই পজিশন অথবা তার ধারে কাছে রাখতে চায় সুতরাং তারা মাঝারি মূল্যের এবং খুব ইউটিলিটি এবং ফাংশন ভিত্তিক যেখানে বিলাসিতা নাও থাকতে পারে তবে ভাল পরিষেবা নির্ভরযোগ্য পরিষেবা থাকবে রাস্তার পাশের হোটেলগুলি এক রাতের হোটেলগুলি হাইওয়ে সাইড হোটেল বাকোনও বিমানবন্দর বা রেলওয়ে স্টেশনের নিকটে অবস্থিত হোটেলগুলি যেখানে লোকেরা কয়েক ঘন্টার জন্য পরবর্তী ফ্লাইটটি ধরতে আসে এরা ইচ্ছাকৃতভাবে তাদের পজিশনিং এভাবে করে আপনি কম ব্যয়বহুল এবং মাঝারি ধরণের পরিষেবা সহ অবস্থান ঠিক করতে পারেন সুতরাং এই সমস্ত পজিশনগুলি ভয়াবহ এই সমস্ত বিভিন্ন ধরণের পজিশনে হোটেল রয়েছে কারণ বিভিন্ন ধরণের গ্রাহক আছে এবং আমি আগে যেমন আলোচনা করেছি আমরা জানি যে কিছু হোটেল সবার জন্য সব কিছু করতে চায় সুতরাং আপনি আপনার গ্রাহককে সেগমেন্টকরুনতাদের টার্গেট করুন এবং সেইভাবে আপনার পজিশন তৈরি করুন এই মানচিত্রটি তৈরি করা খুব দরকারী কারণ এটি আপনাকে বোঝায় যে কোথায় কোথায়ফাঁকগুলো রয়েছে মানচিত্রের কোথায় ইতিমধ্যেই প্রতিযোগীদের ক্লাস্টার রয়েছে এবং কোন সেগমেন্ট তুলনামূলকভাবে কম ব্যস্ত এবং সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিতে পারেন কোথায় থাকবেন সুতরাং এই মানচিত্রটি তৈরি করা একটি খুব কার্যকর উপায় পূর্বাভাসগুলি এমনও করা যেতে পারে যেমন আপনার বর্তমান অবস্থান কোথায় এবং আপনাকে কোথায় যেতে হবেকোথা থেকে আপনার প্রতিদ্বন্দ্বীর থ্রেট আসতে পারে সুতরাং সেই কারণেই আমরা বলি যে চার্ট এবং মানচিত্র ভিজ্যুয়াল উপলব্ধির জন্য খুব উপযোগীএটি এক ধরণের ভিজ্যুয়াল স্মৃতিচিহ্ন যা সব সময় সমস্ত কর্মীদের একই পৃষ্ঠায় থাকতে এবং খুব স্পষ্টভাবে বুঝতে সহায়তা করে সুতরাং কথায় বলে একটা ছবি হাজারটা শব্দের সমান তাই এই ধরণের ম্যাপিং যদি হয় সেটা পুরো সংস্থা জুড়ে ভিজ্যুয়াল স্পষ্টতারজন্য এবং মতামতের সর্বসম্মতি জন্য খুব ভালোএবং প্রায়শই আপনার অবস্থানটি গ্রাহকদের সামনে তুলে ধরলে অনেক সহায়তা হয় আমরা ফোকাসড স্ট্র্যাটেজি বলতে পুরোপুরি ফোকাসযুক্ত পরিষেবা মার্কেট ফোকাসড এবং ফোকাসহীন এই তিন ধরনের সেগমেন্ট নিয়ে আলোচনা করেছি আমরা আলোচনা করলাম মার্কেট সেগমেন্টেশন সম্পর্কে এবং যেখানে একই ধরনের বৈশিষ্ট্যের ক্রেতাদের কেনার সময়ের আচরণ এবং ব্যবহারের ধরণ সম্পর্কে আমরা আলোচনা করেছি যে ফোকাস করা এবং সেগমেন্টের সনাক্তকরণটি খুবই গুরুত্বপূর্ণ এবং তারা একে অপরের সাথে সব সময় ইন্টেরাকশন করতে থাকে আমরা আলোচনা করেছি পরিষেবার এট্রিবিউট ডিটারমিনেন্ট এট্রিবিউট এবং এট্রিবিউট এর ইম্পর্টেন্স সম্বন্ধে এবং সর্বশেষে আমরা আলোচনা করেছি কীভাবে মার্কেট বিশ্লেষণ ইন্টারনাল বিশ্লেষণ এবং প্রতিযোগিতামূলক বিশ্লেষণ করে পজিশন নির্ধারণ করা যায় এবং আমরা এই বলে শেষ করেছিলাম যে পজিশনের মানচিত্রটি খুব উপযোগী কারণ এটি আমাদের কৌশলগত অবস্থানটি কল্পনা করতে সহায়তা করে এবং এটি আমাদের সকলকে সংস্থার মধ্যে একই পৃষ্ঠায় আনতে সাহায্য করে এবং এটি আমাদের সংকল্প গুলি গ্রাহকের কাছে চিত্রিত করতে সহায়তা করে সুতরাং আমরা আজ এখানেই শেষ করি এবং কাল আমরা কীভাবে পজিশন থেকে ব্র্যান্ডিংয়ে যাব তা আলোচনা করব